এখনো পর্যন্ত আমরা বিভিন্ন ধরনের পোটেনশিয়াল এর জন্য স্ক্রোডিঙ্গারের সমীকরণSchrödinger equation এর সমাধান বিষয়ে আলোচনা করেছি সুতরাং আমরা ওয়ান ডাইমেনশন এর ক্ষেত্রে স্ক্রোডিঙ্গারের সমীকরণ এর বিষয়েও আলোচনা করেছি এরপর আমরা ধাতুর ক্ষেত্রে মুক্ত কণার বিষয়ে আলোচনা করেছিলাম এছাড়াও আমরা গোলাকার প্রতিসম পোটেনশিয়াল এর ক্ষেত্রে স্ক্রোডিঙ্গারের সমীকরণের সম্বন্ধে আলোচনা করেছিলাম এটি হাইড্রোজেন পরমাণু অথবা হাইড্রোজেনের সদৃশ আয়ন এর ক্ষেত্রে প্রযোজ্য হয় এখন এই বক্তৃতার এই উদাহরণটি আমাদের এই কোর্সের অন্তিম উদাহরণ আমরা এখানে পর্যায়বৃত্ত পোটেনশিয়ালে থাকা কোনো ইলেকট্রন অথবা কোন কণার বিষয়ে গুরুত্ব দিচ্ছি এবং এক্ষেত্রে কেবলমাত্র ওয়ান ডাইমেনশনের মধ্যেই আমারা সীমাবদ্ধ থাকছি এবং এর মাধ্যমে একটি খুব পর্যাপ্ত ধারণা তৈরি করবে কীভাবে কঠিন বস্তু গুলীর ক্ষেত্রে ব্যান্ড তৈরি হয় এখন চলুন আমরা দেখে নেওয়া যাক এই পর্যায় বৃত্ত পোটেনশিয়াল এর জন্য কি ঘটে সুতরাং যখন আমরা কোন ওয়ান ডাইমেনশনে পর্যায় বৃত্ত পোটেনশিয়ালে V এর মান Vxa এর কথা বলছি আমরা এর পর্যায়টি a হয় তাই বোঝাচ্ছি এখন আমরা এটিকে চিত্র অঙ্কন করে বোঝাতে চাই এখন আমরা যদি এমন একটি পোটেনশিয়াল থাকে যে যাকে আমরা y অক্ষ দ্বারা বোঝাতে চাই এবং x টি অনুভূমিকভাবে অবস্থিত এবং ধরা যাক আমরা এই ডট দিয়ে প্রকাশকরা সরলরেখাটিকে V0 বোঝাচ্ছি এবং আমরা এই সরলরেখা থেকে একটু উচ্চতায় এখানে লাল রং দিয়ে যেই সরলরেখাটিকে দেখাচ্ছি এটি V এর সরলরেখা সুতরাং আপনারা দেখতে পাচ্ছেন যে এটি একটি নির্দিষ্ট দূরত্বের পরে পুনরাবৃত্ত হচ্ছে সুতরাং এটি হয় এর পর্যায় a সুতরাং এখন এই পোটেনশিয়াল V এর মান Vxa এর সমান হয় এটি একটি খুব সহজ উদাহরণ এছাড়াও আমরা উদাহরণস্বরূপ বলতে পারি যেমন ওয়ান ডাইমেনশনাল পরমাণুরা যারা নির্দিষ্ট দূরত্বের অন্তরে থেকে পর্যন্ত যাচ্ছে সুতরাং এখানে 1D এর ক্ষেত্রে সবুজ রং এর মাধ্যমে পরমাণু গুলিকে দেখানো হয়েছে এক্ষেত্রে প্রত্যেক পরমাণুর নিজস্ব পোটেনশিয়াল আছে এখন ধরুন ধরা যাক আমরা পোটেনশিয়াল গুলিকে এইভাবে লিখেছি এবং এর সঠিক ব্যাখ্যার জন্য আমরা বলতে পারি যে ওয়ান ডাইমেনশনাল পরমাণুর এখানে অবস্থানের জন্য আমরা এটিকে সসীম ধরেছি এবং এটি প্রত্যেক জায়গায় একইভাবে পর্যায়বৃত্ত হচ্ছে অন্তিম ভাবে আমরা প্রত্যেকটি পোটেনশিয়াল কে এখানে সংযুক্ত করলে যে পোটেনশিয়ালটি পাবো তা সবুজ রং এর মাধ্যমে আমরা এখানে দেখাতে চেষ্টা করেছি এবং এখানে এইভাবে পরমাণু গুলির মধ্যে পর্যায়ের পার্থক্য আছে এবং এটি একটি পর্যায়বৃত্ত পোটেনশিয়াল হয় আমরা এখানে স্ক্রোডিঙ্গারের সমীকরণSchrödinger equation এর সমাধান নির্ণয় করব এক্ষেত্রে পর্যায়বৃত্ত পোটেনশিয়ালটি সমাধানটিকে আরো সহজ করে তোলে এবং এখানে একটি নতুন কোয়ান্টাম নাম্বার k আমরা পাই এখন আমরা যদি এখানে মনে করার চেষ্টা করি যে আমরা মুক্ত ইলেকট্রন এর ক্ষেত্রে একটি সমাধান পেয়েছিলাম eikx যেখানে k ভরবেগের সঙ্গে সম্পর্কিত ছিল এখানেও আমরা একইভাবে একটি কোয়ান্টাম নাম্বার k কে পেয়েছি কিন্তু এখানে এই দুটি কোয়ান্টাম নাম্বার এর মিল থেকে আমরা কখনোই বলতে পারিনা যে এক্ষেত্রেও k এর মান ভরবেগের সঙ্গে সম্পর্কিত এখন যা কিছু প্রতিসমতা আছে এই পোটেনশিয়ালটির মধ্যে আমরা যদি সেটিকে a দ্বারা প্রকাশ করি এবং আমরা যদি তাকে a পরিমান শিফট করি তবে আপনারা এই নতুন সিস্টেমটিকে পুরাতন সিস্টেমের সঙ্গে কোনো পার্থক্য করতে পারবেন না এখন এটি হয় Vxa এবং এই লাল রঙের দেখানো পোটেনশিয়ালটি হয় V সুতরাং এটি একটি প্রতিসমতা হয় যার বিষয়ে আমরা আপনাদের এর আগে জানিয়েছিলাম সেক্ষেত্রে V এর মান V এর সঙ্গে সমান ছিল এবং সেক্ষেত্রে আমরা দেখেছিলাম যে এই তরঙ্গ অপেক্ষক ψ টি x এর জন্য একটি ইভেন অথবা একটি অড অপেক্ষক হবে সুতরাং এক্ষেত্রে সিস্টেমটিকে যদি আমরা a পরিমান শিফট করি এটি একই রকম দেখতে হয় অর্থাৎ ব্লকের তত্ত্বBlochs theorem অনুসারে বলা যায় এর পর্যায়বৃত্তিটি একটি তরঙ্গ অপেক্ষকের মতো গুণাবলি অর্জন করে ব্লকের তত্ত্ব এর সঠিকতা বৃদ্ধি করতে আমরা কিভাবে এই সিদ্ধান্তটিতে পৌছালাম x0 এর উভয় পাশে প্রতিসম পোটেনশিয়াল এর জন্য সেটি আমাদের একবার মনে করা প্রয়োজন সুতরাং এক্ষেত্রে স্ক্রোডিঙ্গারের সমীকরণটিSchrödinger equation হয় 22md2dx2VxxEψx এবং পুর্বের ঘটনাটিতে x কে x দিয়ে পরিবর্তন করেছিলাম সুতরাং আমরা y x ধরে নিয়েছিলাম এবং এখন x এর রশিতে সমীকরণটিকে লিখলে আমরা পাব 22md2dy2V yyEψy অর্থাৎ সমীকরণটি হবে 22md2dx2VyyEψy এখানে লক্ষ্য করা প্রয়োজন যে দুটি সমীকরণ একই হয় সুতরাং তাদের সমাধান গুলি ও একই হয় সর্বোচ্চ হয়তো একটি নতুন ধ্রুবক a যুক্ত হয় সুতরাং আমাদের এখন x এর মান y এর সমান হয় অথবা x এর মান একটি ধ্রুবক গুন x হয় এক্ষেত্রে 2 এর মান একই থাকে কারণ সিস্টমটি একই থাকে যখন আমারা সিস্টেমেটিক একটি π এর মানে শিফট ঘটায় এক্ষেত্রে C এর মান 1 অথবা 1 হয় এটি আমাদের একটি সিদ্ধান্ত নিতে সাহায্য করছে যে তরঙ্গ অপেক্ষকটি একটি ইভেন অথবা অড অপেক্ষক হয় সুতরাং এখন আমরা ব্লকের তত্ত্বBlochs theorem কে নিয়ে আলোচনা করবো যেক্ষেত্রে Vxa এর মান V এর সঙ্গে সমান হয় এখন আমাদের স্ক্রোডিঙ্গারের সমীকরণটিSchrödinger equation হয় 22mψVxxEψx এখন যদি আমরা yxa লিখি আমরা পাই 22md2dy2Vy ayEψy এবং V এর মান V এর সঙ্গে সমান হয় সুতরাং সমীকরণটি হয় 22md2dy2VyyEψy এখন এই দুটি সমীকরণ একই হয় সুতরাং আমরা এখানে সর্বোচ্চতম ভাবে লিখতে পারি y যা xa এর সঙ্গে সমান নিশ্চয়ই একটি ধ্রুবক এবং x এর গুণফল হবে এটি আমাদের সিদ্ধান্ত এখন আমাদের মূল সমীকরণটি ছিল 22md2dx2VxxEψx এখন আমরা যদি y কে x2a ধরি তবে সমীকরণটি হবে 22md2dy2Vy 2axEψy যেটি পুর্বের মত একই সমিকরণ হয় এখন আমরা লিখতে চলেছি yC2 ψx সুতরাং এখন আমরা যদি ল্যাটিস অথবা পোটেনশিয়ালটিকে a পরিমাণ পরিবর্তন করি তবে আমরা পাব yC1x এবং যদি আমরা 2a পরিবর্তন করি তবে yC2x পাই এখন আমরা যদি a পরিমান শিফট এর সময় 2a পরিমান শিফট ঘটায় তবে সিস্টেমটির ক্ষেত্রে এর মান আমরা পাই C12ψ এবং এটি থেকে C2C12 প্রকাশিত হয় এটি হয় আমাদের প্রথম সিদ্ধান্ত আমাদের দ্বিতীয় সিদ্ধান্তটি হয় সিস্টেমটি পূর্বের মত একই দেখতে হয় যখন আমরা a 2a 3a ইত্যাদি পরিমান শিফট করি এবং এই জন্য 2 এর মান একই থাকে এবং সেই জন্য 2 এর মান পরিবর্তীত হয় না এখন কোন একটি নির্দিষ্ট বিন্দুতে কোনো একটি কণাকে খুঁজে পাওয়ার প্রবাবিলিটি কখনোই পরিবর্তিত হয় না এখন আমরা যদি কোন একটি সিস্টেমকে শিফট করি C1 C2 or C3 ইত্যাদি যে কোনো মানের ক্ষেত্রে C2 এর মান সব সময় 1 হবে কারণে এটি একটি অনন্ত সিস্টেম এখন আমরা যদি C2 কে C ভাবে প্রকাশ করি অর্থাৎ 2a এর জন্য শিফট কে আমরা CC ভাবে লিখতে পারি যেখানে প্রত্যেকের মডিউলাস এর মান সমান হয় এখন আমরা C কে C1eikaC আকারে লিখতে চাই অর্থাৎ এর মাধ্যমে আমাদের দুটি গুণাবলীই রক্ষিত হয় এখন আমরা যদি ψ কে a এর মানে শিফট ঘটায় তাহলে এর মান হবে eikax অর্থাৎ কোনো একটি তরঙ্গ অপেক্ষকের ক্ষেত্রে স্থিতিশক্তির মান V V xa এর সঙ্গে সমান হয় এখন কোন একটি কণা যদি কোন একটি পর্যায়বৃত্ত পোটেনশিয়াল এ বিচলণ করে তবে এই ধর্মটি তাকে মেনে চলতে হবে এখন ব্লকের তত্ত্বBlochs theorem টি হয় কোন একটি পর্যায়বৃত্ত স্থিতিশক্তি নিয়ে চলমান কোন একটি কণার যার পর্যায়টি a হয় তার তরঙ্গ অপেক্ষকটি xaeikaψ হয় একই ভাবে আমরা এটিকে লিখতে পারি যে যে সমস্ত তরঙ্গ অপেক্ষক xeikxuk ধরনের হয় সেখানে uk একই পর্যাবৃত্তির সঙ্গে পর্যায়বৃত্ত হয় এটি উপরের তত্ত্বটিকেই প্রকাশ করে এখন আমরা যদি xaeikxaukxa লিখি এখন যেহেতু u পর্যায়বৃত্ত হয় আমরা এখানে লিখতে পারি eikxeikauk যেটি eikaψ এর সঙ্গে একই হয় এখন এটি আমরা kx এর রূপে লেবেল করতে চাই সুতরাং উভয়ই একই গুণাবলী হয় এটি হয় ব্লকের তত্ত্ব কোন একটি কণা যা পর্যায়বৃত্ত পটেনশিয়াল নিয়ে চলমান তার একটি তরঙ্গ অপেক্ষক আছে যেটি হয় উপরের বক্স দ্বারা অথবা নিম্নের বক্স দ্বারা আমরা পাই কিন্তু এক্ষেত্রে উভয়ই একই তত্ত্ব কে প্রকাশিত করে এটি এর একটি খুব গুরুত্বপূর্ণ ধর্ম এখন আমরা তরঙ্গ অপেক্ষকটিকে kx এর দ্বারা লেবেল করছি eikxuk ভাবে যখন Vxa V একটি ধ্রুবক হয় সুতরাং এক্ষেত্রে আমরা বলতে পারি কণাটি মুক্ত হয় এবং এর তরঙ্গ অপেক্ষক kxeikxuk এক্ষেত্রে 1 হয় সুতরাং এক্ষেত্রে যত পোটেনশিয়াল এর মান বৃদ্ধি পেতে থাকে তত এটির মান ধ্রুবক থেকে পরিবর্তিত হতে শুরু করে কিন্তু এটি পর্যায়বৃত্ত থাকে আপনারা এই uk এর মান কে ধ্রুবকের থেকে সামান্য পরিবর্তীত পেতে পারেন অথবা 1 পেতে পারেন এখন দ্বিতীয় ক্ষেত্রে k কোনো কণার ভরবেগ কে প্রকাশিত করে আমরা যদি একটি p অপারেটর কে নিই যা eikx এর উপর অপারেট করবে আমরা ℏkeikx পাব আমরা এটিকে পূর্বে আলোচনা করার সময় বলেছিলাম এটি একটি ভরবেগ এর অপরেটর হয় কিন্তু এখানে kxeikxuk এর ক্ষেত্রে k কণাটির ভরবেগ হয় না কারণ এটি কোন ভরবেগের আইগেন স্টেট হয় না সুতরাং এক্ষেত্রে ভরবেগের মান সংরক্ষিত হয় না এটি খুব সহজেই pkxi∂xeikxuk থেকে দেখানো যায় এটি অবশ্যই Ceikxuk হবে না এই ধরনের স্টেট গুলির জন্য ভরবেগ কখনোই নির্ধারিত হয় না এখানে k কখনোই একটি গুড কোয়ান্টাম নাম্বার হয় না এখানে আপনি যদি সম্পূর্ণ জিনিসটিকে একটি পর্যায়ে পরিবর্তন করেন তবে কিছুই পরিবর্তিত হয় না এখন যখন আমি kxeikxuk লিখছি এটি eikuk ভাবেও লেখা যায় এটির ব্যাখ্যা আমি এখানে করতে চাই যখন Vxa এর মান V হয় V কে আমরা ফুরিয়ার সিরিজ এর সাহায্যে nCnein2πax ভাবে লিখতে পারি এবং এই Cn কে V এর nth উপাদান বলা যায় আমরা এটিকে লিখতে চলেছি nVnein2πax ভাবে যেখানে V0 একটি ধ্রুবক হয় এবং V1 V2 ইত্যাদি সব ধ্রুবক হয় এখন V0 এর একটি নির্দিষ্ট গুরুত্ব আছে কারণ শূন্য হলে এটি আমাদের ein2πax1 মান দেয় এবং এক্ষেত্রে V0 পোটেনশিয়াল এর ক্ষেত্রে একটি রেফারেন্স বিন্দু কে প্রকাশ করে সুতরাং এর ফলে সমাধানটির কোনো পরিবর্তন ঘটাবে না কিন্তু শক্তির রেফারেন্স বিন্দুটি এক্ষেত্রে পরিবর্তিত হবে এখন পোটেনশিয়াল উপাদান যেগুলি সমাধানটি কে প্রভাবিত করে সেগুলি v1 v2 ইত্যাদি হয় সুতরাং আমরা V এর মান পাই nVnein2πax আমরা এখানে 2πa কে G1 দ্বারা লিখতে চলেছি এবং n2πa কে Gn দ্বারা লিখছি এবং এদেরকে রেসিপ্রোকাল ল্যাটিস ভেক্টর বলা হয় এখন আমরা V কে nVneiGnx ভাবে লিখতে চাই এখানে লক্ষ্য করা প্রয়োজন eiGna1 এবং আমরা ফুরিয়ার এর তত্ত্ব থেকে জানি V xa V এর সঙ্গে সমান হবে সুতরাং Gn কে 2πa বলা যায় অর্থাৎ যাকে রেসিপ্রোকাল ল্যাটিস ভেক্টর বলা হয় সুতরাং আমরা পাই kxeikxnukxeiGnx আমরা এটিকে eikG1xnuneix ভাবেও লিখতে পারি এছাড়াও আমরা এটিকে eikG2xnuneix ভাবে লিখতে পারি আপনারা লক্ষ্য করে দেখতে পারেন eia অথবা eia এর মান 1 হয় এবং এইজন্য nuneix একটি পর্যায়বৃত্ত হয় যার পর্যায় হয় a সুতরাং আমরা kx কে eikxukx ভাবে অথবা eikG1xukG1 এই ভাবে লিখতে পারি এই একই মান আমরা ব্লকের তত্ত্বBlochs theorem থেকেও পাই আমরা এটিকে eikG2xukG2 ভবেও লিখত পারি এবং এইজন্য অন্তিম সমাধানটি একই থাকে অর্থাৎ আমরা পর্যাবৃত্ত পোটেনশিয়াল এর ক্ষেত্রে বলতে পারি k kG1 kG2 ইত্যাদির সবাই সমতুল্য হয় সুতরাং আমরা তরঙ্গ অপেক্ষকটিকে এর সাহায্যে লেবেল করতে পারি সুতরাং আমরা এখন যা দেখলাম যে k কে আমরা eikxuk এইভাবে লিখতে পারি এবং আমরা এটিকে eikGxukG ভাবেও লিখতে পারি উভয়ই ব্লকের তত্ত্বBlochs theorem কে প্রমান করে যেখানে G হয় যেটা আমরা বলেছি n2πa হয় এবং k এবং kG উভয়েই সমতুল্য হয় তরঙ্গ অপেক্ষকের ক্ষেত্রে এবং এটির কারণ তরঙ্গ অপেক্ষকের পর্যায়বৃত্তি এবং ল্যাটিস এর পর্যাবৃত্তি এখন আমরা k কে a toa এর মধ্যে সীমাবদ্ধ ধরে নিচ্ছি সুতরাং এটিকে আমরা একটি চিত্রের মাধ্যমে বোঝাতে k এর মান গুলিকে আমরা 0 a 2a ইত্যাদী a 2a পর্যন্ত ধরে নিচ্ছি এখন আমরা এই 0 তে থাকা লাল রঙের বৃত্তের মাধ্যমে বোঝানো এই বিন্দুটি কে ওপর ওই বিন্দুর সমতুল্য ধরে নিচ্ছি এবং a বিন্দুটি a এর সমতুল্য ইত্যাদি এবং এই 2 a টি তবে 4a এর সমতুল্য হবে এইভাবে আমরা সম্পূর্ণ k স্পেসকে ম্যাপ করতে চাইছি এটিকে বলা হয় প্রথম ব্রিলুইন জোন সুতরাং এখানে আমরা k এর মান কেবলমাত্র a থেকে a এর মধ্যে সীমাবদ্ধ ধরে নিচ্ছি এখন আমরা এর keikxuk সমাধানটিকে লিখতে চাই যেহেতু আমরা uk লিখেছিল যা পর্যায়বৃত্ত হয় আমরা এখানে লিখতে পারি eikx∑un eiGnx অর্থাৎ ∑un eikGnx লিখতে পারি এখন কেবলমাত্র প্রচলিত রিতি অনুযায়ী আমরা un কে Cn আকারে লিখতে চাই সুতরাং আমাদের তরঙ্গ অপেক্ষকটি হবে kxn ∞CneikGnx এটি একটি অন্য রীতি যার মাধম্যে আমরা তরঙ্গ অপেক্ষকটিকে লিখতে পারি এবং আপনারা লক্ষ্য করে থাকবেন যে এটি সমস্ত ভরবেগ কে প্রকাশ করে k k G1 k G2 ইত্যাদি এবং k G1 k G2 ইত্যাদি ∞ to পর্যন্ত আমরা এক্ষেত্রে k কে G1 2 থেকে G1 2 এর মধ্যে ধরে নিচ্ছি এখন আমাদের কাছে এই সমীকরণটি আছে এটি ব্লকের তত্ত্বBlochs theorem কে প্রকাশ করবার তৃতীয় পদ্ধতি এখানে আমরা kx কে n ∞CneikGnx ভাবে প্রকাশ করছি এবং এই সমীকরণের এই রূপটিকে Cn এবং ব্যান্ড এর গঠন কে নির্ণয় করতে খুবই গুরত্বপূর্ণ সুতরাং আমরা আমাদের এই ব্লকের তত্ত্ব এর প্রাথমিক পরিচয় দেওয়া কে এখানেই শেষ করছি সুতরাং অন্তিম ভাবে বলা যায় যখন কোন একটি কণা একটি পর্যায়বৃত্ত পোটেনশিয়ালে বিচরণ করে অর্থাৎ V V xa এবং V x2a ইত্যাদিরা সমান হয় এটি একটি তরঙ্গ অপেক্ষক হয় যা ব্লকের তত্ত্বBlochs theorem কে প্রমান করে এখন ব্লকের তত্ত্ব টি কী হয় এটি অনুযায়ী ψ যা xa হয় এবং eikaψ এর সঙ্গে সমান হয় এবং আমরা এটিকে k দ্বারা লেবেল করছি এবং এটি আবার অন্য একটি রূপে xeikxuk তে প্রকাশ করা যায় যেখান u ও অপর একটি পর্যায়বৃত্ত ফাংশন অর্থাৎ ukxa হয় এবং অন্তিম ভাবে আমরা এটিকে লিখতে পারি kxn ∞CneikGnx রূপে